পূর্বে আমরা রিয়েল টাইম টাস্ক শিডিয়ুলারের একটি গুরুত্বপূর্ণ বিভাগটি নিয়ে আলোচনা করেছি রেট মনোটোনিক অ্যালগরিদম বা RMA অ্যালগরিদম এবং এর সহজ কাজটি ডিজাইনার টাস্ক সেটে থাকা কার্যগুলিকে স্থিতিশীল অগ্রাধিকার দেয় অ্যালগরিদম অগ্রাধিকার নির্ধারণের জন্য যে কৌশলটি ব্যবহার করে তা হল যে কর্মগুলিতে উচ্চ হার রয়েছে তাদের উচ্চ অগ্রাধিকার দেওয়া যাদের সংক্ষিপ্ত সময়কাল তাদের উচ্চতর অগ্রাধিকার অর্পণ করা এবং স্থায়ী অগ্রাধিকারের সময়সূচীর সাহায্যে এই উচ্চ অগ্রাধিকারের কার্যগুলি তাদের অগ্রাধিকার বজায় রাখা ডিজাইনার একবার কোনও কাজের ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণ করে এটি পরিবর্তিত হয় না এবং তারপরে কম অগ্রাধিকারযুক্ত কার্য থাকলেও উচ্চতর অগ্রাধিকারের কাজটি সর্বদা চলে নিম্ন অগ্রাধিকারের কাজগুলি প্রথমে শূন্য থাকে বা উচ্চ অগ্রাধিকারের কার্য শেষ না হওয়া পর্যন্ত তারা অপেক্ষা করতে থাকে একটি কার্য সেট দেওয়াতে একটি গুরুত্বপূর্ণ বিবেচনা হল নির্ধারিত কার্যগুলি যথাযথভাবে চালানো যায় কিনা তা যাচাই করা এবং আমরা নির্দিষ্ট ব্যবহারের সীমানা ব্যবহার করে এটিও পরীক্ষা করেছি প্রথমটি সেই বেসিক যেখানে কোনও টাস্ক সেটের ব্যবহার সীমাটি ইউনি প্রসেসরের উপর চালাতে ১ এর বেশি হতে পারে না বা ≤1 তবে এটি প্রয়োজনীয় শর্ত ছিল যা পর্যাপ্ত নয় এবং তারপরে আমরা লিউ লেল্যান্ডস এক্সপ্রেশন দ্বারা প্রদত্ত পর্যাপ্ত শর্তটি দেখেছিলাম যা যেখানে n হল নির্ধারিত কাজগুলির সংখ্যা যা ব্যবহারকে সীমাবদ্ধ করে n টাস্কগুলিতে সুনির্দিষ্ট কোনও কাজের জন্য ব্যবহারের সীমাবদ্ধ যতক্ষণ না কার্যগুলি নির্ধারিতভাবে রেট মনোটোনিক অ্যালগরিদম দ্বারা চালানো যেতে পারে উদাহরণস্বরূপ আমাদের ২ টি কার্য আছে এবং যার এক্সিকিউশন সময় ei এবং pi রয়েছে এবং আমরা ধরে নিই যে pi di অর্থাৎ চূড়ান্ত সময়সীমা সাধারণ সময়ের সমান এখানে ২ টি কার্য রয়েছে যেখানে টাস্ক ১ সম্পাদন সময় ২ হয় সময়কাল ৪ হয় এবং টাস্ক ২ কার্য সম্পাদনের সময় ১ হয় সময়সীমা ৮ হয় এটি রেট মনোটোনিক অ্যালগরিদমের অধীনে কোনও ইউনি প্রসেসরে চালানো যেতে পারে লিউ লেল্যান্ডের মাপদণ্ড ব্যবহার করা হবে কিনা তা পরীক্ষা করার জন্য আমাদের প্রথমে ২ টি কার্যের ব্যবহার বিবেচনা করতে হবে প্রথম টাস্কে প্রতি ৪ ইউনিটে এক্সিকিউশন সময় ২ ইউনিট প্রয়োজন ব্যবহারটি ২৪ দ্বিতীয় টাস্কের প্রতি ৮ ইউনিটে সম্পাদনের সময় ১ ইউনিট প্রয়োজন ব্যবহারটি ১৮ হয় এবং সরলকরণের সময় আমরা ০৫০১২৫০৬২৫ পাই এবং তারপরে আমরা লিউ লেল্যান্ডকে আবদ্ধ করতে পারি কারণ সেখানে ২ টি কাজ রয়েছে তাহলে ০৮২ এবং ০৬২৫ ≤০৮২ তাই নির্ধারিত কার্যগুলি রেট মনোটোনিক অ্যালগরিদমের অধীনে কোনও একক প্রসেসরের উপর সম্ভবত কার্যকরভাবে চালানো যেতে পারে কীভাবে সেটগুলি চলবে তা প্লট করা দরকার আমরা ধরে নিতে পারি যে এই দুটি কাজই ০ সময়ে পৌঁছেছে অর্থাৎ তাদের ০ টি পর্যায়ক্রমে রয়েছে তাদের সবাই ০ সময়ে প্রস্তুত হয় তবে তারপরে T2 টাস্ক T2 এর চেয়ে বেশি অগ্রাধিকার পায় কারণ এটির সফ্ট পিরিয়ড রয়েছে এবং তাই T1 কে প্রথমে সময় নির্ধারণের জন্য নেওয়া হয় T1 এর প্রথম উদাহরণটি চালিত হয় এবং এটি সম্পূর্ণ করতে ২ ইউনিট সময় নেয় এবং ততক্ষণে T2 এর প্রথম উদাহরণটি অপেক্ষা করতে থাকে এবং এই মুহুর্তে T2 ইনস্ট্যান্সটি চলতে শুরু করে এবং T2 এর সময় প্রয়োজন কেবল ১ ইউনিট এটি ৩ দ্বারা সম্পূর্ণ হয় এবং ৪ এ T1 এর দ্বিতীয় ঘটনা উপস্থিত হয় এবং এটি ৬ অবধি চালিয়ে যায় ১ এবং তারপরে T2 এর পরবর্তী উদাহরণটি ৮ এ আসে এবং এটি এগিয়ে যায় কার্যগুলির আগমন অনুসারে পরিকল্পনা করার সময় এবং তাদের অগ্রাধিকারের ভিত্তিতে কাজটি কোন টাস্কটি সঞ্চালিত হবে তা পর্যবেক্ষণ করা যেতে পারে আমরা দেখতে পাব যে উভয় টাস্কই লিউ লেল্যান্ডের অভিব্যক্তি দ্বারা প্রদত্ত হিসাবে তাদের নিজ নিজ সময়সীমা পূরণ করে উদাহরণস্বরূপ এখানে এটি ২৪ ২ টি কার্য এটি প্রথমটি ২ ইউনিট কার্যকর করে ৪ ইউনিটে কিন্তু এখন আমাদের কাছে টাস্ক ২ রয়েছে যা ৪ ইউনিট সময় নেয় প্রতি ৮ এ কার্যকর হওয়ার জন্য প্রথম টাস্কের কারণে ব্যবহারটি ০৫ এবং দ্বিতীয় টাস্কটিও ০৫ হয় এবং তাই তারা যোগ করে ১ হয় তবে লিউ লেল্যান্ড সীমা হল ০৮২ এই কাজগুলি লিউ লেল্যান্ড এক্সপ্রেশন অনুযায়ী সময়সূচীযোগ্য হওয়া উচিত নয় এটি পরীক্ষা করতে প্রথম T1 চলবে কারণ এটিতে ২ ইউনিটের উচ্চ অগ্রাধিকার রয়েছে এবং তারপরে T2 টি সম্পূর্ণ হওয়ার সাথে সাথে এটি ৪ টি ইউনিট নেয় তবে এটি ২ ইউনিটের জন্য সঞ্চালনের পরে T1 এর দ্বিতীয় উদাহরণটি উপস্থিত হবে এবং এটি T2 কে প্রথমে শূন্য করবে এবং ৪ থেকে ৬ পর্যন্ত চলতে শুরু করবে এবং T1 এর এটি হবে উদাহরণটি ৬ এ সম্পূর্ণ হওয়ার পরে প্রথম শূন্য হওয়া T2 চালানো শুরু করবে তবে ৮ এ এটি শেষ হয়ে যাবে এবং T1 এর নতুন উদাহরণটি উপস্থিত হবে তবে তারপরে T1 এবং T2 উভয়ই তাদের সময়সীমা পূরণ করেছে এমনকি যদি আমরা এই সময়সূচীটি দীর্ঘ সময়ের জন্য আঁকি তবে এটি লক্ষ্য করা যায় যে T1 এবং T2 উভয়ই তাদের সময়সীমাটি পূরণ করে এবং লিউ লেল্যান্ডের মানদণ্ডটি নির্দেশ করে যে নির্ধারিত কার্যগুলি যথাযথভাবে সময়সূচীযোগ্য নয় এখানে এই সিদ্ধান্তে পৌঁছানো যায় যে লিউ লেল্যান্ডের মানদণ্ডটি আসলে একটি হতাশাবাদী মাপদণ্ড এই অর্থে যে কোনও কাজ নির্ধারণ করা যদি মানদণ্ডটি অবশ্যই পূরণ করে তবে তা সময়সূচীযোগ্য হবে তবে কিছু ক্ষেত্রে উদাহরণস্বরূপ নির্ধারিত কাজগুলি লিউ লেল্যান্ডের সাথে সীমাবদ্ধ না থাকলেও এটি সম্ভবত কার্যকরভাবে নির্ধারিত হচ্ছে আমরা আরও অনুসন্ধান করব এই বিষয়ে এই বিভাগের ফলাফলগুলি লিউ এবং লেহোকস্কি দ্বারা অনুসন্ধান করা হয়েছিল এবং ১৯৮৬ এবং ১৯৮৭ সালে তারা একটি নতুন মানদণ্ড নিয়ে এসেছিল যা লিউ লেহোকস্কির মাপদণ্ড নামে পরিচিত যা পরীক্ষা করে যে লিউ লেল্যান্ডের মাপদণ্ড ব্যর্থ হয়েছে এবং এখনও তার সময়সীমা পূরণ করতে পারে কিনা তা খতিয়ে দেখার জন্য এমনকি এরকমও হতে পারে যে লিউ লেল্যান্ডের মানদণ্ড পূরণ না করে কোন কার্য কার্যকরভাবে কার্য সম্পাদনের সময়সূচী নির্ধারণ করতে সক্ষম হয়েছে উদাহরণস্বরূপ আমাদের ৩ টি কাজ T1 T2 এবং T3 রয়েছে প্রথম টাস্কটি প্রতি ৪ ইউনিটের জন্য কার্যকর ১ ইউনিট নেয় দ্বিতীয় টাস্কে প্রতি ৬ ইউনিটের জন্য ২ টি ইউনিট কার্যকর করা হয় তৃতীয় কার্যের প্রয়োজন প্রতি ২০ টি ইউনিটে সময় কার্যকর করার ৩ টি ইউনিট এবং টাস্কটি সম্ভবত RMA এর অধীন নির্ধারিত হতে পারে প্রথমে এটি করার জন্য আমাদের ৩ টি কার্য সেটগুলির কারণে ব্যবহার ১ এর থেকে কম কিনা তা প্রাথমিক মানদণ্ড পরীক্ষা করে দেখতে হবে তবে আমরা ৩ টি কাজের জন্য লিউ লেল্যান্ড মানদণ্ডটি পরীক্ষা করতে পারি আমাদের তখন লিউ লেল্যান্ডের প্রস্তাবিত ব্যবহারের সীমাটি গণনা করা দরকার যা হল এবং তারপরে আমরা যাচাই করি যে ব্যবহারটি পূরণ হয় বা সেই সীমানার অধীনে যদি ৩ টি কার্যের কারণে আমরা যদি ব্যবহারটি গণনা করি তবে আমরা দেখতে পাব যে এটি যা মৌলিক মানদণ্ডের সাথে মিলিত যা ব্যবহারটি হল ≤1 তবে আসুন আমরা লিউ লেল্যান্ডের মাপদণ্ডটি দেখি যেখানে আমরা তখন ৩ এর পরিবর্তে ব্যবহার সরলীকরণের পরে 07330778 এবং তাই লিউ লেল্যান্ডের মাপদণ্ডের দ্বারা বলা যেতে পারে যে এই কার্যগুলি সেটগুলি মনোটনিক শিডিয়ুলারের মধ্যে নির্ধারিতভাবে নির্বাচন করা যেতে পারে নিম্নলিখিত কারণগুলির কারণে EDF এবং RMA আসলে বিভিন্ন ধরণের শিডিয়ুলার EDF এ যেকোন সময় শিডিয়ুলার কাজটি পরীক্ষা করে কোনটি সবচেয়ে সংক্ষিপ্ত সময়সীমা রয়েছে তা খুঁজে বের করে এবং পরে তা কার্যকর করার জন্য প্রেরণ করে অন্যদিকে RMA তে আমরা তাদের উপস্থিতির হারের ভিত্তিতে বা কার্যকালীন সময়ে কর্মগুলিকে স্থিতিশীল অগ্রাধিকার দিই তবে যদি আমরা যেকোন স্বেচ্ছাচারী টাস্ক সেটের জন্য টাস্কের কাজটি পরিকল্পনা করি ২ টি টাস্ক ৩ টি টাস্ক বা ৪ টি টাস্ক এবং তারপরে EDF এবং RMA দ্বারা নির্ধারিত সময়সূচীটি চেক করা যায় এবং এটি পাওয়া যায় তাদের মিলে গেলে দেখা যায় যে তারা আসলে অভিন্ন তবে নিম্নলিখিতটি এমন একটি উদাহরণ যা নির্মাণ করা যেতে পারে যেখানে বিভিন্ন সময়সূচী তৈরি করা হয় EDF এর জন্য আমাদের ব্যবহারের প্রয়োজন ১০০ এটি RMA এর জন্য একটি সম্ভাব্য সময়সূচী তৈরি করবে যদি না শিডিউলটি ব্যবহারের সীমাবদ্ধতার চেয়ে কম হয় যেখানে এটি সম্ভাব্য সময়সূচী তৈরি করতে সক্ষম হয় না যদি আমরা কিছু স্বেচ্ছাচারী টাস্ক সেট গ্রহণ করি যা EDF এর সময়সূচী তবে RMA সময়সূচী না করে থাকে এবং শিডিউলটি আলাদা হয় আমরা RMA এর অধীনে অপরিশোধিত কর্মের একটি সেট বিবেচনা করি EDF এর সময়সূচী এবং তারপরে আমরা ২ টি শিডিয়ুলার নির্ধারণ করতে পারি বিভিন্ন শিডিয়ুল তৈরির একটি তুচ্ছ উদাহরণ একটি টাস্ক সেট হতে পারে যাতে কাজ শেষ হওয়ার আগে প্রথমেই খালি করা হয় উদাহরণ স্বরূপ আমাদের 2 টি কাজ রয়েছে T1 এবং T2 যেখানে একটি টাস্কের এক্সিকিউশন সময় এবং সময়কাল ৩ এবং ৮ এবং অন্য টাস্কের এক্সিকিউশন সময় এবং সময়কাল ৬ এবং ১২ হিসাবে হয় রেট মনোটোনিক অ্যালগরিদমে যে শিডিয়ুলটি উত্পাদিত হবে তা প্রাথমিকভাবে T1 যা চলবে কারণ এটি T2 এর চেয়ে বেশি অগ্রাধিকার রয়েছে কারণ এটি ৩ এ সম্পূর্ণ হয় T2 ৮ পর্যন্ত চালানো হবে এবং তারপরে T1 চলতে শুরু করবে কারণ T1পরবর্তী উদাহরণে উপস্থিত হবে অন্যদিকে EDF টিতে T1 ৩ পর্যন্ত চলবে T2 ৯ পর্যন্ত চলে যাবে এবং তারপরে T1 চালতে শুরু করে কারণ এই মুহুর্তে যখন T1 ৮ থেকে শুরু করে যখন T1 টাস্কটি ৮ এ পৌঁছেছে ততক্ষণে শেষ সময়সীমা T2 এর জন্য ইতিমধ্যে নিকটবর্তী এবং অতিক্রান্ত সময়সীমাটি ১২ টি এবং T1 এর সময়সীমা ১৬ কারণ এটি ৮ এ এসেছিল এবং অতএব T2 ৯ পর্যন্ত চলবে এবং কেবলমাত্র T1 চালাতে পারবে আমরা ইতিমধ্যে উদাহরণগুলির মাধ্যমে দেখেছি যে লিউ এবং লেল্যান্ডের অবস্থা আসলে একটি হতাশাবাদী পরিস্থিতি কারণ কর্মের সংখ্যা বৃদ্ধি পায় এটি ৬৯ এ স্থিত হয় এটি একটি পর্যাপ্ত শর্ত যে কোনও কাজ সেট যদি এটি পূরণ করে তবে অবশ্যই তা সময়সূচীযোগ্য হবে তবে তারপরেও যদি এটি লিউ লেল্যান্ড শর্তটি ব্যর্থ করে তবে এখনও এটির সময়সূচী প্রস্তুত হওয়ার সম্ভাবনা রয়েছে অতএব আমরা লিউ এবং লেহোকস্কির প্রদত্ত সমাপ্তির সময় উপপাদ্য হিসাবে পরিচিত আরেকটি ফলাফল দেখতে পাচ্ছি যেখানে এটি নির্ধারিত কাজগুলি লিউ লেল্যান্ডের অবস্থার সাথে পূর্বনির্ধারিত না হলেও এমনকি সময়সীমা নির্ধারণ করে কিনা তা পরীক্ষা করে দেখা যায় উদাহরণস্বরূপ এখানে ৩ টি কার্য সম্পাদনের সময় এবং সময়সীমা পৃথক থাকার জন্য উপস্থিত রয়েছে এবং এর উপর লিউ লেল্যান্ডের ফলাফল পরীক্ষা করা দরকার আমরা দেখতে পেয়েছি যে ব্যবহারটি এখানে ০৭৫৩ এবং ০৭৭৯ সময়ে সীমাবদ্ধ হয় এবং তাই কাজগুলি সময়সূচীযোগ্য নীচে একটি সমস্যা এবং এর উত্তর দেওয়া আছে এই বক্তৃতাটিতে আমরা প্রথমে বেসিক অ্যালগরিদম এবং রেট মনোটোনিক অ্যালগরিদমের দিকে নজর রেখেছিলাম প্রোগ্রামারকে নিম্ন পিরিয়ড সহ কার্যগুলিতে উচ্চ অগ্রাধিকার প্রদান করতে হবে এবং একবার সে এটি করার পরে শিডিয়ুলার কাজগুলি পরিচালনা করবে তবে তারপরে আমাদের জানতে হবে যে তাদেরকে সন্তোষজনকভাবে চালানো যাবে কিনা তার জন্য আমরা কিছু সীমা নিয়ে আলোচনা করছিলাম প্রথমটি ব্যবহারের সীমা ১ এবং ব্যবহারের যোগফল ১ এর কম হওয়া উচিত দ্বিতীয় সীমাটি লিউ লেল্যান্ডের সীমানা দ্বারা দেওয়া হয়েছে প্রদত্ত টাস্কস সেটের জন্য u2 বাউন্ডটি সাধারণত e1 এর চেয়ে কম থাকে তবে যদি টাস্কস সেটগুলিতে কেবল ১ টি কার্য থাকে তবে u1 u2 এর সমান এবং u2 প্রায় ৭০ টির ব্যবহারের স্থিতিশীল হয় কোনও কাজের জন্য সেটটির ব্যবহার যদি ৭০ এরও কম হয় তবে তা অবশ্যই নির্ধারিত হবে তবে আমরা কেবল কয়েকটি উদাহরণ নিয়ে আলোচনা করেছি এবং দেখেছি যে লিউ লেল্যান্ড অবশ্যই বাস্তবে একটি নিরাশাবাদী ফলাফল এমনকি যদি কোনও কার্য সেট তার নির্ধারিত সময়সীমাটি পূরণ করে তবে এটি লিউ লেল্যান্ড শর্ত লঙ্ঘন করতে পারে সুতরাং আমাদের আরও খতিয়ে দেখা দরকার এটিই শিডিউলিবিলিটি চেক ৩ যা ১৯৮৯ সালে লিউ এবং লেহোকস্কি প্রদত্ত সমাপ্তির সময়ের উপপাদ্য কোনও টাস্ক সেট লিউ লেল্যান্ডকে ব্যর্থ করেছে কিনা তা আমাদের খতিয়ে দেখা উচিত তবে এটি সময়সূচীযোগ্য এবার পরীক্ষা ৩ টি দেখা যাক এমনকি যদি কোনও টাস্ক সেট লিউ লেল্যান্ডল্যান্ড শর্তটি না মেনেও থাকে তবে এমন একটি সম্ভাবনা রয়েছে যে এটি আসলে সময়সূচীযোগ্য হতে পারে এবং আমাদের ১৯৮৯ সালে প্রদত্ত লিউ লেহোকস্কি অবস্থাটি পরীক্ষা করা দরকার তারা যে প্রধান ফলাফল দিয়েছে তা হল আমরা নির্ধারিত প্রতিটি কার্যের দিকে নজর রাখি এবং আমরা যে কার্যগুলি করি তার মধ্যে ০ টি পর্যায়ক্রমে রয়েছে অর্থাত্ সমস্ত কার্য সময় ০ থেকে শুরু হয় যা ০ পর্যন্ত পর্যায়ক্রমিক হয় এমনকি যদি তাদের বিভিন্ন ফেজ থাকে তবে আমরা ফেজিংগুলি সরিয়ে ফেলি এবং তাদের ০ টি পর্যায়ক্রমে হিসাবে বিবেচনা করি তারপরে ০ পর্যায়ক্রমে আমরা যাচাই করি যে সমস্ত কার্যগুলি তাদের প্রথম সময়সীমাটি পূরণ করবে কিনা এবং যদি তারা তাদের প্রথম সময়সীমা পূরণ করে তবে নির্ধারিত কার্যগুলি সময়সূচীযোগ্য ফলস্বরূপ বলা হয় আমরা একটি নির্দিষ্ট কাজের জন্য সেটটি বিবেচনা করব যা ০ টি সময়ে সমস্ত কার্য প্রস্তুত হয়ে যায় এবং সেগুলি তাদের প্রথম সময়সীমা পূরণ করে কিনা তা আমাদের খতিয়ে দেখা উচিত প্রতিটি কাজ যদি তার প্রথম সময়সীমাটি পূরণ করে তবে আমরা নিরাপদে বলতে পারি যে সেট করা কার্যগুলি সময়সূচীযোগ্য তবে তারপরে ০ টি পর্যায়ের গুরুত্ব এবং প্রথম প্রথম সময়সীমা পর্যন্ত পরীক্ষা করার বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে প্রশ্নের উত্তর হল লিউ লেহোকস্কি আবিষ্কার করেছিলেন যে সময় নির্ধারণের জন্য সবচেয়ে খারাপ পরিস্থিতি ঘটে যখন সমস্ত কাজ শেষ পর্যায়ে পৌঁছে যায় এবং সেই সময়টি যদি সমস্ত কাজ পৌঁছে যায় তবে অন্যান্য সর্বনিম্ন অগ্রাধিকারের কাজ না হওয়া পর্যন্ত সর্বনিম্ন অগ্রাধিকারের কাজটি বিলম্বিত ভাবে সম্পূর্ণ হয় এখন আমরা জানি যে লিউ লেহোকস্কির দেওয়া ফলাফলটি ০ টি কাজের জন্য পর্যায়ক্রমে বিবেচনা করে এবং সমস্ত কাজগুলি তাদের প্রথম সময়সীমাটি পূরণ করে কিনা তা যাচাই করে আমরা নিরাপদে বলতে পারি যে তারা তাদের সমস্ত সময়সীমা পূরণ করবে প্রশ্নটি সহজ সময়ে বা সাধারণ পদ্ধতির পরীক্ষা করার বিষয়ে উত্থাপিত হয় যা কার্যগুলি সময় উপস্থিত হওয়ার সাথে সাথে কার্য সম্পাদনের সময়সূচী তৈরি করার মাধ্যমে হয় আমরা কার্যগুলির জন্য ০ টি পর্যায়ক্রমিক বিবেচনা করি এবং আমরা প্রত্যেকের জন্য প্রথম সময়সীমা অবধি সময়সূচী ফেলে রাখি এবং প্রত্যেকে পর্যবেক্ষণ করি যা কিনা কার্য শিডিউলযোগ্য এবং তারপরে আমরা নির্ধারণ করি যে কার্যগুলি নির্ধারিতযোগ্য তবে আমাদের যদি বিভিন্ন পিরিয়ড সহ বিশাল সংখ্যক কাজ থাকে তবে সময়সূচী তৈরি জটিল হবে ত্রুটির ঝুঁকি থাকবে এবং এটি সেরা পদ্ধতির নাও হতে পারে আরও আমাদের গাণিতিক প্রকাশ আছে যেখানে আমরা মানগুলি প্রতিস্থাপন করি এবং তারপরে ফলাফলটি নির্ধারিত হয় কিনা তা পাই আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে লিউ লেহোকস্কি কারণে এই সমাপ্তির সময়ের উপপাদ্যের প্রাথমিক অনুমানটি হল যে কোনও কাজ যখন এটির সাথে আসে তখন সবচেয়ে খারাপ পরিস্থিতি পর্যায়ক্রমে ঘটে আমরা পরীক্ষা করতে পারি যে T1 এবং T2 ২ টি কার্য এবং T1 এর সময়কাল ৩০ T2 এর সময়কাল ১২০ এবং ধরে নেওয়া যাক যে তারা পর্যায়ক্রমে ০ তে পৌঁছেছে তারপরে T2 বাস্তবায়ন সম্পূর্ণ করার জন্য আমরা এখানে সময়সূচীটি তৈরি করতে পেরেছি এবং দেখেছি যে T2 টি সম্পূর্ণ করতে ৯০ ইউনিট সময় প্রয়োজন কারণ যখনই T1 সময় প্রস্তুত হয় ৩০ এর সময় ৬০ এর সময় এটি ১০ ইউনিটের জন্য চলবে বাকি সময় T2 চালাতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি যে এটি ৯০ এ পূর্ণ হবে তবে এখন ধরে নেওয়া যাক এখানে একটি ফেজিং রয়েছে T1 কেবল ২০ পরে আসে এবং T2 0 এ আসে আমরা দেখতে পেলাম যেহেতু T1 এর ফেজিং ২০ হয় T1 ২০ তে আসে এবং T2 কে স্থানচ্যুত করে T2 0 থেকে ২০ পর্যন্ত বাস্তুচ্যুত হয় এবং তেমনি আমরা দেখতে পেলাম যে T2 ৮০ দ্বারা পূর্ণ হয় এই উদাহরণটি ইঙ্গিত করে যে কোনও কাজের জন্য সবচেয়ে খারাপ ক্ষেত্রে সমাপ্তির সময়টি ঘটে যখন এটি শেষ পর্যায়ে আসে তার সাথে উচ্চ অগ্রাধিকারের কাজ হয় এটি সম্ভবত লিউ এবং লেহোকস্কি উপপাদ্য থেকে পাওয়া যায় যে আমাদের প্রতিটি কাজের জন্য এটি পরীক্ষা করতে হবে দেখতে হবে এটি তার প্রথম সময়সীমাটি পূরণ করবে কিনা যখন সমস্ত কাজ শেষ পর্যায়ে পৌঁছায় গাণিতিকভাবে লিউ এবং লেহোকস্কির মাপদণ্ড পরীক্ষা করার জন্য গাণিতিক প্রকাশ হল ≤ pi এই অভিব্যক্তির পিছনে প্রধান ধারণাটি হল ei সময় টাস্কটি শেষ করার দরকার হয় তবে তারপরে যখনই উচ্চ অগ্রাধিকারের কাজগুলি প্রস্তুত থাকে তখন তাদের চালনা করতে হবে যখন Ti টাস্কটি অপেক্ষা করে উচ্চ অগ্রাধিকারের কাজগুলি ১ থেকে i ১এবং ei সময়কালের আগে কাজগুলি হল আমাদের উদ্বেগটি কতবার ঘটে তাদের সংঘটিত হওয়ার পরিমাণটি দ্বারা পরিমাপ করা হয় এই সময়কালের আগে উচ্চতর অগ্রাধিকার আসার আগে কতগুলি উদাহরণ পরীক্ষা করা যায় e1 সময়ের আগে যা নির্দেশ করা হয় দ্বারা উদাহরণ স্বরূপ pj ৫ এবং pi ৩ হয় pi ২ বার ঘটতে পারে একটিতে 0 এবং অন্য একটি pj এর আগে ৩ এ থাকে যা ৫ এ হবে এবং প্রতিবার তারা ej পরিমাণ নেবে এবং তাই এই অভিব্যক্তিটির জন্য এটি pi সমান চেয়ে কম কিনা তা আমাদের খতিয়ে দেখা উচিত এবং এটি আমাদের কার্যের সময়সূচীটি দেবে এখন প্রতিটি কাজের জন্য তারা এই অভিব্যক্তিটি পূরণ করে কিনা তা যাচাই করা হয় আমরা এখানে থামব এবং পরবর্তী বক্তৃতায় আমরা লিউ এবং লেহোকস্কির সমাপ্তির সময় উপপাদ্য সম্পর্কে কয়েকটি উদাহরণ অনুশীলন করব এবং তারপরে আমরা আরও এগিয়ে যাব ধন্যবাদ